যেমনটি আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি ট্রেডমার্ক সুরক্ষার জন্য কোনও ব্যবস্থা বা আইন ছিল না প্রথমদিকে ইন্ডিয়ান পেনাল কোড এর অধীনে একটি বিধান ছিল যা ফৌজদারি আইনের অঙ্গ যা দলিল এবং সম্পত্তি চিহ্ন সম্পর্কিত অপরাধ সম্পর্কিত এবং এটিতে সম্পত্তি এবং অন্যান্য চিহ্ন সম্পর্কিত অপরাধ ছিল এই বিধানগুলি যার দ্বারা যদি কেউ অনুমোদন ছাড়াই কোনও চিহ্ন ব্যবহার করেন যা একটি অপরাধমূলক অপরাধ হিসাবে গণ্য হয়েছিল সুতরাং কোনও ব্যক্তি কর্তৃক অনুমতি ছাড়াই একটি চিহ্ন ব্যবহার করে এমন ব্যক্তিকে দণ্ডিত করা হয়েছিল এখন এটি ফৌজদারি আইন থেকে বাতিল করা হয়েছিল যখন ট্রেডমার্কস অ্যাক্ট ১958 কার্যকর করা হয়েছিল এবং আমাদের একটি বিশেষ ব্যবস্থা ছিল যে বিধানটি অননুমোদিতভাবে চিহ্নের ব্যবহারকে অপরাধী আইন থেকে মুছে ফেলা হয়েছিল এবং এটি এখন নিজেই একটি পৃথক আইনের অঙ্গ ছিল a সুতরাং আমাদের কাছে প্রথম আইনটি হল ট্রেডমার্ক অ্যাক্ট 1958 আমরা যদি ট্রেডমার্ক সম্পর্কিত আইনগুলি লক্ষ্য করি তবে আমরা দেখতে পাই কিছু সময়ের মধ্যে আইনগুলির একীকরণ ঘটছে প্রথমত 1980 সালে ট্রেডমার্কস অ্যাক্ট ছিল যা ব্রিটিশ আমলে বিদ্যমান ছিল এবং সেখানে একটি ভারতীয় মার্চেন্ডাইজ মার্কস অ্যাক্টও ছিল আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি যে পণ্য বা পরিষেবায় বাণিজ্যও পণ্যদ্রব্যকে বোঝায় এটি আবারও একটি ব্রিটিশ আইন যা 1889 সাল থেকে 1889 সালে ছিল এবং যেমনটি আমরা উল্লেখ করেছি যে ইন্ডিয়ান পেনাল কোড এর বিধান ছিল 1958 সালে যখন বাণিজ্য ও পণ্যদ্রব্য চিহ্ন আইন কার্যকর করা হয়েছিল তখন এই তিনটি আইন বা বিধানগুলি প্রতিস্থাপন করা হয়েছিল সুতরাং 1958 সালে স্বাধীন ভারত কর্তৃক পাস হওয়া প্রথম আইন ছিল এবং এটি 1940 সালের আইন 1889 এর আইন এবং ভারতের কিছু বিধানকে প্রতিস্থাপন করেছিল দণ্ড আদালত এখন 1958 সালের আইনের আগে যদি কোনও চিহ্ন ব্যবহার করে এমন কোনও ব্যক্তিকে থামানোর প্রয়োজন হয় তবে আপনি স্পেসিফিক রিলিফ একট 1877 ব্যবহার করবেন এবং স্থায়ী আদেশ নিষেধ পেয়েছেন সুতরাং নিষেধাজ্ঞাটি হল ট্রেডমার্ক ধারক এমন কোনও ব্যক্তির বিরুদ্ধে যে ত্রাণ পেতে পারে যা অননুমোদিতভাবে চিহ্নটি ব্যবহার করে সুতরাং কোনও ব্যক্তি সেই চিহ্নটি ব্যবহার করতেএবং নিবন্ধের সাথে সম্পর্কিত যে কোনও কিছু ইন্ডিয়ান রেজিস্ট্রেশন একট -এর আওতায় আনা হয়েছে বলে আপনি আদালত থেকে ইনজাংকশন আদেশ পেতে পারেন সুতরাং নিবন্ধকরণ সম্পর্কিত নিবন্ধগুলি ইন্ডিয়ান রেজিস্ট্রেশন একট -এর 1908 এর আওতাভুক্ত ছিল এবং লঙ্ঘন সম্পর্কিত বিষয়গুলি স্পেসিফিক রিলিফ একট-এর আওতায় এসেছে 1958 সালে আইনটি প্রায় 4 দশক ধরে কার্যকর ছিল এবং এই আইনটি ১999 এর ট্রেডমার্ক অ্যাক্ট দ্বারা প্রতিস্থাপন করা হয়েছিল ভারতীয় আইনকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সংস্থার অধীনে বাধ্যবাধকতার সাথে সম্মতিতে আনতে 1995 সাল থেকে ভারত যখন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হয়ে ওঠে তারা টিআরআইপিএস চুক্তির প্রয়োজনীয়তা মেনে ট্রেড মার্কের ব্যবস্থা নিয়ে আসে এবং টিআরআইপিএস চুক্তির সাথে সঙ্গতি রেখে আইন আনার জন্য 1999 আইনটি পাস হয় সুতরাং কেবল পুনরুদ্ধার করার জন্য আমাদের 1940 সালের একটি ট্রেডমার্ক একট ছিল তারপরে একটি ট্রেডমার্ক ইনকোয়ারি কমিটি ছিল আয়গোঙ্গার কমিটির নেতৃত্বে ছিলেন রাজগোপাল আয়েঙ্গার আমাদের সুপারিশ অনুসারে 1958 আইন ছিল 1958 সালের আইনটি প্রায় চার দশক ধরে বিদ্যমান ছিল এবং তারপরে আমাদের 1999 আইনটি টিআরআইপিএস চুক্তির আওতায় বাধ্যবাধকতার সাথে আইনটি আনে এখন এটি বিদ্যমান আইনের বিস্তৃত পর্যালোচনা এবং উন্নয়ন ও বাণিজ্য পদ্ধতির সাথে সামঞ্জস্য রেখে এবং 1958 সালের আইনের 4 দশক পরে কার্যকর হওয়া গুরুত্বপূর্ণ বিচারিক সিদ্ধান্তগুলিকেও কার্যকর করার জন্য তৈরি হয়েছিল

1999 একটটিতে কিছু বৈশিষ্ট্য রয়েছে যা 1958 সালের আইনে ছিল না এটি ট্রেডমার্কের সুযোগ এবং সংজ্ঞা বাড়িয়েছে এটি নিবন্ধকরণ প্রক্রিয়া উন্নত উত্পাদনের সময়কাল 7 থেকে 10 বছর বাড়ানো হয়েছিল এখন আপনাকে প্রতি 10 বছর আগে একটি ট্রেডমার্ক পুনর্নবীকরণ করতে হয়েছিল এটি 7 বছর ছিল এটি পরিষেবাটি সুপরিচিত চিহ্ন এবং সমষ্টিগত চিহ্নগুলির জন্য নিবন্ধকরণ চালু করে 1958 সালের একটটিতে এটি ছিল না এবং এটি আবার বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে বাধ্যবাধকতার সাথে মেনে চলতে হয়েছিল এবং গুরুত্বপূর্ণ বিষয় হল এখন যেখানে লঙ্ঘনের ঘটনাটি ঘটেছে সেখানে আগে লঙ্ঘন মামলা দায়ের করা যেতে পারে যেখানে এটি লঙ্ঘন ঘটেছিল বা যেখানে আসামী তার ব্যবসা চালিয়েছিল বা এখন ব্যবসা যেখানে চালিয়েছে তা এটি যেখানেই থাকতে পারে এখন 1999 আইনটির এখতিয়ারটি পুরো ভারত জুড়ে বিস্তৃত নবায়ন করার শব্দটি যেমন আমরা আগেই উল্লেখ করেছি এটি নিবন্ধিত থাকলে প্রতি 10 বছরে এটি পুনর্নবীকরণ করা যায় সুতরাং কোনও ট্রেডমার্ক যতক্ষণ না পুনর্নবীকরণ হয় ততক্ষণ তা স্থায়ীভাবে জীবিত রাখা যায় এবং যতক্ষণ না এটি প্রবেশের হাত থেকে রক্ষা করার প্রচেষ্টা করা হয় এখন রেজিস্ট্রেশন দ্বারা প্রদত্ত রাইটসগুলির মধ্যে নিবন্ধিত পণ্য ও পরিষেবার জন্য চিহ্নটি ব্যবহারের এক্সক্লুসিভ রাইটস অন্তর্ভুক্ত রয়েছে সুতরাং চিহ্নটি ব্যবহার করার আপনার অধিকারটি সেই পণ্য এবং পরিষেবার মধ্যে সীমাবদ্ধ যার জন্য এটি নিবন্ধভুক্ত উদাহরণস্বরূপ যদি আপনি কোনও বিশেষ ধরণের পণ্য রাখে এমন পণ্যগুলিতে বাণিজ্য বলতে একটি নির্দিষ্ট শব্দ নিবন্ধভুক্ত করেন বলুন জুতো আপনি স্টেশনারী বিক্রির জন্য সেই চিহ্নটি ব্যবহার করার অনুমতি পাচ্ছেন না যদি না আপনার কাছে সেই শ্রেণীর আওতাভুক্ত রেজিস্ট্রেশন না থাকে একটি ভাল ট্রেডমার্ক কি একটি চিহ্ন হিসাবে একটি ভাল ট্রেডমার্ক যা সহজেই কথা বলতে এবং স্পেল করতে পারে কারণ দিন শেষে কোনও ব্যবসায়ী যদিও তিনি ট্রেডমার্কটি মুদ্রা করেন তবে এটি ব্যবহারকারী বা সাধারণ জনগণের দ্বারা ব্যবহার করা উচিত এবং এটি আবেদনময়ী এবং স্মরণ করা বা পুনরায় কল্পনা করা সহজ হওয়া উচিত এটি একটি উদ্ভাবিত বা মুদ্রিত শব্দ হতে পারে কারণ অভিধানের শব্দ এবং জেনেরিক শব্দের সাধারণ পাঠ্যক্রমগুলিতে ট্রেডমার্ক হিসাবে অনুমোদিত হয় না এবং আপনার একটি অনন্য মনোগ্রাম লোগো বা ট্রেডমার্কের প্রতিনিধিত্বকারী একটি জ্যামিতিক ডিভাইস থাকতে পারে এখন কিছু বিষয় যা আপনার এড়ানো উচিত তা প্রশংসনীয় এবং বর্ণনামূলক বিষয় সুতরাং প্রশংসনীয় এবং বর্ণনামূলক বিষয়গুলি ট্রেডমার্ক অনুমোদিত হয় না ভৌগলিক নাম সাধারণ নাম সম্প্রদায় বা ব্যক্তির নাম এড়ানো উচিত ভৌগলিক নামগুলি ট্রেডমার্কের বিষয় হতে পারে না তবে নির্দিষ্ট ভৌগলিক অঞ্চল থেকে আসা পণ্যগুলি জিআই বা জিওগ্রাফিক ইন্ডিকেশন দ্বারা সুরক্ষিত হতে পারে যা অন্য বিষয় যা আমরা আবরণ করব আইন দ্বারা ট্রেডমার্ক হিসাবে ব্যবহার করা নিষিদ্ধ একটি বিষয় ট্রেডমার্ক হিসাবে ব্যবহার করা যাবে না এমন একটি বিষয় যা ইতিমধ্যে বিদ্যমান চিহ্নের সাথে একই বা অনুরূপ কারণ এটি বিভ্রান্তির কারণ হতে পারে বা এটি যা আমরা প্রতারণামূলক সমতা বলে থাকি এবং এটি লঙ্ঘনমূলক ক্রিয়াটির কারণ হতে পারে ট্রেডমার্কটি বিভাগ 2 এ সংজ্ঞায়িত করা হয়েছে যার অর্থ গ্রাফিকভাবে প্রতিনিধিত্ব করতে সক্ষম একটি চিহ্ন সুতরাং গ্রাফিকাল উপস্থাপনা একটি চিহ্নের জন্য কী এবং যা পণ্য ও পরিষেবাদিগুলির মধ্যে পার্থক্য করতে সক্ষম সুতরাং এটি উপস্থাপিত হতে পারে এবং এটি অন্য ব্যক্তির থেকে একজন ব্যক্তির পণ্য এবং পরিষেবাগুলি পৃথক করে এবং এতে পণ্যের আকারও অন্তর্ভুক্ত থাকতে পারে এতে তাদের প্যাকেজিং এবং রঙের সংমিশ্রণ অন্তর্ভুক্ত থাকতে পারে এখন এগুলি সংজ্ঞা ছিল এখন এগুলি নতুন সংজ্ঞা দ্বারা প্রবর্তিত হয়েছিল সুতরাং একটি চিহ্ন হল এমন একটি জিনিস যা চিত্রিতভাবে প্রদর্শিত হতে পারে এবং এটি পণ্য ও পরিষেবাদিগুলির পৃথককরণের কাজ করে এখন তাই কী গ্রাফিকভাবে প্রতিনিধিত্ব করা যেতে পারে কি জিনিস এবং পরিষেবা এক ব্যক্তি থেকে অন্য একজনকে ট্রেডমার্ক হিসাবে বিবেচনা করা যায় এটিতে কোকাকোলা বোতলজাত পণ্যগুলির আকার অন্তর্ভুক্ত থাকতে পারে এতে প্যাকেজিং উপাদান অন্তর্ভুক্ত থাকতে পারে এখন এমন কিছু প্যাকেজিং উপকরণ রয়েছে যা একটি নির্দিষ্ট পণ্যের সাথে অনন্য যা কে দেওয়া যায় এবং এটি রঙ সমন্বয় কভার করতে পারেন শব্দ চিহ্নগুলি একা শব্দ বা অক্ষর বা সংখ্যা ব্যবহার করার অধিকার দাবি করে এই শব্দগুলি কীভাবে উপস্থাপন করা হয়েছে সে পদ্ধতিতে কোনও শব্দ চিহ্নে দাবি করা কোনও অধিকার নেই সুতরাং শব্দের চিহ্নগুলি এমন একটি চিহ্ন যা একক একটি শব্দের সাথে সম্পর্কিত এবং এটি কেবল শব্দ বা বর্ণ বা সংখ্যা ব্যবহারের জন্য সঠিক দেয় পরিষেবার চিহ্নগুলি হল শব্দ বাক্য প্রতীক বা ডিজাইন বা এর যে কোনওটির সংমিশ্রণ এবং সেগুলি পণ্যগুলির পরিবর্তে কোনও পরিষেবার উত্স সনাক্ত এবং পৃথক করতে ব্যবহৃত হয় সুতরাং পণ্য চিহ্নগুলি পণ্যগুলি সনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় তবে পরিষেবা চিহ্নগুলি পরিষেবাটির এই উত্সটি সনাক্ত করতে ব্যবহৃত হয় সম্মিলিত চিহ্নগুলি ব্যক্তিদের কোনও সমিতির সদস্যদের পণ্য বা সেবার পার্থক্য করার জন্য ব্যবহৃত হয় সুতরাং তারা সম্মিলিতভাবে নির্দিষ্ট কিছু ব্যবসায়ী সম্প্রদায় বা নির্দিষ্ট ট্রেডিং সংস্থাগুলি একটি চিহ্ন ব্যবহার করে চিহ্নটি ব্যবহার করবে এবং সদস্যদের সেই চিহ্নগুলি ব্যবহার করার অনুমতি দেবে শংসাপত্রের চিহ্নগুলি চিহ্নের স্বত্বাধিকারী দ্বারা শংসাপত্রিত হয় এবং তারা পণ্য উত্পাদন বা পরিষেবাগুলির গুণমান নির্ভুলতা বা অন্যান্য বৈশিষ্ট্যগুলির কার্য সম্পাদনের মূল উপাদানগুলির সাথে সম্পর্কিত সুতরাং আমরা যে সমস্ত মানের চিহ্ন জানি তা হল সার্টিফিকেশন মার্ক পুরানো চিহ্ন একটি সার্টিফিকেশন মার্ক কিছু আনকনভেনশনাল ট্রেডমার্কও রয়েছে এখন রঙের ট্রেডমার্কগুলি যদিও এর রঙগুলির সংমিশ্রণটি এখন ব্যবহৃত হয় তবে এটি প্রচলিত অর্থে যে 1958 সালের আইনে এটি ছিল না তবে 1999 এর আইনটি রঙের সংমিশ্রণের জন্য ট্রেডমার্কের বিষয় হতে পারে সুতরাং ক্যাডবারি চকোলেটগুলিতে বেগুনি রঙের ব্যবহার এরকম একটি উদাহরণ 1999 এর আইন অনুসারে আকৃতির চিহ্নগুলিও অনুমোদিত হয় কারণ আমরা কেবল উল্লেখ করেছি যে কোকা কোলা বোতল আকারটি আকারের চিহ্নের বিষয় হতে পারে এই আইনের অধীনে কিছু অন্যান্য অপ্রচলিত চিহ্নগুলি এখনও স্বীকৃত নয় উদাহরণস্বরূপ গন্ধ চিহ্ন এবং শব্দ চিহ্ন এখন হার্লে ডেভিডসন মোটরসাইকেলের সাথে জড়িত একটি মামলা ছিল এখন তাদের যুক্তরাষ্ট্রে একটি শব্দ চিহ্ন অস্বীকার করা হয়েছিল এবং টেনিস বলের জন্য অন্যান্য জরিপ অঞ্চলগুলিতে শাঁস ঘাসের ঘ্রাণ বা আমাদের গাড়ির গোলাপের সুগন্ধযুক্ত টায়ারের সাথে স্পেল চিহ্নগুলি দেওয়া হয়েছিল বলে উদাহরণ রয়েছে এ সম্পর্কিত ভারতে আইনটি হল চিহ্নগুলি গ্রাফিক্যালি উপস্থাপন করা দরকার এটি আইনের অধীনে একটি প্রয়োজনীয়তা এবং যদি এটি গ্রাফিকভাবে উপস্থাপন করতে হয় তবে এটি কাগজে চিত্রিত করার জন্য সক্ষম হওয়া উচিত এবং এটিই আপনার ট্রেডমার্ক ফাইল করবেন সুতরাং ভারতীয় আইনের অধীনে গন্ধ চিহ্ন এবং শব্দ চিহ্নগুলি অনুমোদিত হবে কিনা তা নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে সুতরাং গন্ধের চিহ্নগুলি এবং শব্দ চিহ্নগুলি বাদ দিয়ে স্বাদের জন্য ট্রেডমার্ক থাকার চেষ্টাও রয়েছে সুতরাং এটি আবার আমরা যেমন ভারতে উল্লেখ করেছি কাগজে গ্রাফিকাল উপস্থাপনা থাকতে হবে সুতরাং গন্ধের শব্দ এবং ট্রেডমার্ক সম্পর্কিত আইনটি ভারতে এখনও স্ফটিকিত নয় এখন ট্রেডমার্কের জন্য কে আবেদন করতে পারে ট্রেডমার্কের স্বত্বাধিকারী হিসাবে দাবি করা যে কোনও ব্যক্তি যে চিহ্নটি ব্যবহার করে বা এটি ব্যবহার করার প্রস্তাব দেয় তা ট্রেডমার্কের জন্য আবেদন করতে পারে এখন এটি প্যাটার্ন ডিজাইন এবং ট্রেডমার্কের জন্য নিয়ামক জেনারেলের কাছে আবেদন করে করতে হবে এটি অফিসে জমা দিয়ে দায়ের করা প্যাটার্ন ডিজাইন এবং ট্রেডমার্কগুলির জন্য একটি সাধারণ নিয়ামক ডাকযোগে অফিসে আবেদন করা যাবে বা বৈদ্যুতিনভাবে ই ফাইলিংও অনুমোদিত অ্যাপ্লিকেশনটিতে ট্রেডমার্ক ট্রেডমার্ক সম্পর্কিত পণ্য এবং পরিষেবা ট্রেড মার্কের গ্রাফিকাল উপস্থাপনা থাকা উচিত ট্রেডমার্ক এটর্নির বিবরণ এবং চিহ্নটির ব্যবহারের সময়কাল চিহ্নিত করতে চিহ্নিত হয়েছে যদি চিহ্নটি ইতিমধ্যে ব্যবহৃত হয় ট্রেডমার্ক ব্যবহারের এক্সক্লুসিভ রাইটস প্রদান করে এটি ট্রেডমার্কগুলির স্বত্বাধিকারের প্রথম প্রমাণ এটি মালিকানার প্রমাণ নিবন্ধিত স্বত্বাধিকারী অন্য কোনও সম্পত্তি হিসাবে ট্রেডমার্ককে নিয়োগ বা লাইসেন্স দিতে পারে এখন এটি ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যা সমস্ত ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টি নির্ধারিত বা লাইসেন্স দেওয়া যেতে পারে নিবন্ধক স্বত্বাধিকারী যদি সময়ে সময়ে চিহ্নটি পুনর্নবীকরণ করা হয় তবে নিবন্ধিত ট্রেডমার্কের সাথে চিরকালের জন্য যুক্ত শুভকামনা উপভোগ করতে পারবেন সুতরাং চিহ্নটির জন্য দায়ী শুভেচ্ছাকে চিরকাল ধরে রাখা যায় সুতরাং এটিকে আমরা সীমাহীন জীবন ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টির বলে থাকি আনলিমিটেড লাইফ আইপি যেহেতু আপনি এটি পুনর্নবীকরণের মাধ্যমে চিরতরে রাখতে পারবেন উদাহরণস্বরূপ কোকা কোলা প্রায় 100 বছর ধরে অস্তিত্ব ছিল কারণ এটি ক্রমাগত এটি পুনর্নবীকরণ করা হয়েছে ট্রেডমার্কটি ক্রমাগত পুনর্নবীকরণ এবং জীবিত রাখা হয়েছে